এই সার্কিটটির ক্ষেত্রে দেখুন আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং রেফার টাইম 0025 লস কম্পোনেন্ট শুরুতেই ডানদিকে নিয়ে এসেছি এখন আমরা এই সার্কিটের উপাদানগুলিকে আরো সহজ করে নিতে চাই কারণ আমরা কেবল সরলীকরণের জন্য এটি তৈরি করেছি এবং এই কারণেই আমরা এখানে এটি সংযুক্ত করেছে এবং এই অংশটি আমরা লোড রেজিস্ট্যান্স বলি তাই এখানে এই দুটি যোগ করা হয় এবং এটি I2 এবং এটি I1 এবং এটি V ভোল্টেজ হয় সুতরাং এখন যদি পরবর্তী সার্কিটে যান এখানে Ri নেগলেক্ট করা হয় ধরুন এটি সেখানে নেই এটি শুধুমাত্র I1 এবং এটি X m এবং আমরা এর এই অংশটিও সেখানে নেগলেক্ট করছি সুতরাং এটি S 1 এ স্টার্টিং এর মান এবং এটি r 1 এবং এটি x 1 x 2 এটি r2 এবং r2 2 1S 1S 1 হয় সুতরাং শুরুতে এই লোডটি S1 হয় তাই এই অংশটি 0 হবে এই কারণেই এখানে S1 হয়েছে সুতরাং এখানে এটি অনুমান করা হয় এটি সঠিক ফলাফল দেয় না এটি আরেকটি অনুমান এবং এটি সঠিক নাও হতে পারে সুতরাং সেক্ষেত্রে এই অংশটিও আমরা শুরুতে বিবেচনা করিনি এই অংশটিও এখানে উপেক্ষা করা হয় সুতরাং S1 এর এই অংশটি 0 হয় এবং এটি একটি সহজ সিরিজ সার্কিট

সুতরাং এখন শুরু করার সময় S1 এ লোড রেজিস্ট্যান্স 0 হয় আমি সেখানে বলেছিলাম স্টার্টিং এর এখানে মোটর কারেন্ট এর মান ফুল লোড কারেন্টের 5 থেকে 6 গুণ বড় হতে পারে কারণ শুরুতে এই অংশটি 0 হয় তার মানে শেষ পর্যন্ত আফেক্টিং ইম্পিডেন্স হ্রাস পাচ্ছে কারণ স্টার্টিং কারেন্ট এর মান বেশি থাকে কারণ এই অংশটি 0 হয় সুতরাং এখন কারেন্টVইম্পিডেন্স হবে সুতরাং ইম্পিডেন্স যেমন হ্রাস পাচ্ছে কারেন্টও বেশি হবে সুতরাং স্টার্টিং কারেন্ট এখানে ম্যাক্সিমাম হবে সুতরাং সাধারণত একটি মোটরে এই 5 থেকে 6 গুণ ফুল লোড কারেন্ট পাওয়া যায় যা স্টার্টিং কারেন্ট হয় সুতরাং তুলনা করে সার্কিট মডেলের শান্ট শাখায় এক্সাইটিং কারেন্ট এই বর্তনীতে 15 C চিত্রে উপেক্ষা করা যেতে পারে সুতরাং এর জন্য এটি আরো সহজ হয়ে যায় এখন স্টার্টিং টর্ক Tstart এর মান 3 S Istart 2 r2 হবে কারণ আমাদের কাছে এই সেই এক্সপ্রেশনটি রয়েছে সুতরাং মূলত টর্ক এক্সপ্রেশন এর 3 3ω SPG এর এখানে PG মান 3 I 2 start2 r2S এবং S 1 হয় এবং এতে I2 এর পরিবর্তে এটা Istart হবে তাই T start3ω S I start 2 r2 এটা হল সমীকরণ 44 সুতরাং এখন I fl ফুল লোড I2 fl হবে সুতরাং এই ক্ষেত্রে ম্যাগনেটিক কারেন্ট ফুল লোড অবস্থায়ও উপেক্ষিত থাকে তাহলে ফুল লোড টর্ক হবে T fl 3ω I fl 2 r2a Sfl একই টর্ক এক্সপ্রেশন ব্যবহার করুন শুধুমাত্র এই শুধুমাত্র এই ফুল লোড কারেন্ট এবং ফুল লোড স্লিপ শুধু প্রতিস্থাপন করতে হবে সুতরাং 3ω S I fl 2 r2S Sfl Sfl হল ফুল লোড স্লিপ এর মান ধরুন এখানে এটি একটি 10 HP এর মেশিন অপারেটিং হচ্ছে সুতরাং এখানে 46 ওয়াট এ কাজ করবে সুতরাং যদি বলি 10 ওয়াটের মেশিন উদাহরণস্বরূপ যদি এটি 10 কিলোওয়াটে কাজ করে তবে সংশ্লিষ্ট কারেন্ট হবে ফুল লোড কারেন্ট এবং এটি সম্পূর্ণ লোড পাওয়ার এবং সংশ্লিষ্ট স্লিপটি হবে ফুল লোড স্লিপ সুতরাং এটি 3ω S I fl 2 r2Sfl হবে এবং এখানে Sfl ফুল লোড স্লিপ হবে এখন যদি সমীকরণ 44 এবং 46 ভাগ করা হয় তাহলে T start T fl I start Ifl 2 Sfl হবে এখন এই ইন্ডাকশন মেশিন তত্ত্বের সাথে এই অংশটি সম্পূর্ণ হয়েছে এবং এর পরবর্তীতে আমরা আরো কয়েকটি উদাহরণ দেখতে পাব অর্থাৎ এখানে একেবারেই কোন সমস্যা হবে না শুধুমাত্র প্রাথমিক কিছু জিনিসের মনে রাখতে হবে এবং কিছুটা অনুমান এবং এই সমস্ত জিনিসগুলি স্বয়ংক্রিয়ভাবে একের পর এক আসবে সুতরাং এখন এখানে অপর একটি উদাহরণ লক্ষ্য করুন এটি একটি 6 পোল ইন্ডাকশন মোটর এখানে 50 হার্জ এর সাপ্লাই থেকে ফুল লোডে রটার emf এর ফ্রিকোয়েন্সি 2 হার্জ হবে এবং এখানে f2 Sf হয় সুতরাং আপনাদের ফুল লোড স্লিপ এর গতি নির্ণয় করতে হবে সুতরাং এখানে P দেওয়া হয়েছে 6 f50 হার্জ এবং f2 2 হার্জ এবং আমরা জানি f2 Sf হয় তাই Sf2f হবে সুতরাং f22 এবং f50 সুতরাং স্লিপ 004 এবং n S আমরা জানি120 fP তাই 120 506 তাই 1000 rpm হবে এবং S n S nan S হয় সুতরাং S এর মান আমরা পেয়েছি 004 এবং তাই রটার এর গতি 960 rpm হবে তাই এটি একটি খুবই সহজ উদাহরণ একইভাবে উদাহরণ 2 হল একটি 3 ফেজ 6 পোল 50 হার্জ ইন্ডাকশন মোটরের একটি স্লিপ 1 নো লোড এবং 3 ফুল লোড হয়। এখানে সিনক্রোনাস গতি b এবং নো লোডের গতি c হয় এবং স্ট্যান্ড স্টিল অবস্থায় রটার কারেন্ট d ফ্রিকোয়েন্সি এবং ফুল লোডে রটার কারেন্টের e ফ্রিকোয়েন্সি হয় সুতরাং P6 এ কোন লোড স্লিপ দেওয়া হয় না এখানে 001 তে ফুল লোড স্লিপ 0033 দেওয়া হয় তাই n S ফিজিক্যালি 120 fP হবে সুতরাং এটি 1000 rpm এর হয় এখানে এটি 120 f50 হার্জ এবং P6 পোল হবে তাই এটি 1000 rpm হবে এখন নো লোড স্পিড n 0 হবে আমরা জানি যেn S nn হয় তাই এখানে nn 0 হবে অতএব S0 n S বা n 01 S0 হয় সুতরাং S0 এর এখানে 001 নো লোড স্লিপ হয় তাই n 0 এটি 99 rpm হবে এখন c হল সম্পূর্ণ লোড গতি তাই nfl এই অংশটিকে 0fl তে রিপ্লেসড করতে পারে অর্থাৎ nfln S1 Sfl এটি 1000 এবং Sfl এটি 003 হবে সুতরাং এটি 970 rpm হবে এখন স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রটার কারেন্টের ফ্রিকোয়েন্সি f2 কত হবে সুতরাং স্বাভাবিকভাবেই রটার কারেন্ট ফ্রিকোয়েন্সি 50 হার্জ এবং S1 হয় এবং রটারটির স্টেশনারি স্লিপ 1 হয় সুতরাং ফুল লোডে রটার কারেন্টের ফ্রিকোয়েন্সি f2Sfl f হবে সুতরাং ফুল রটারে Sfl এর মান 003 এবং এটি 50 হয় তাই এটি 15 হার্জ হবে সুতরাংপরেরটি হল একটি 6 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটর ফুল লোডে চলমান l60 নিউটন মিটারের একটি টর্ক তৈরি করে যখন রটার emf প্রতি মিনিটে 20 টি কমপ্লিট সাইকেল তৈরি করে তার মানে এটা খুঁজে বের করতে হবে যে রটার ফ্রিকোয়েন্সি কত হবে এছাড়াও এখানে শ্যাফ্ট পাওয়ার আউটপুট এর মান গণনা করতে হবে এটি এর মেকানিক্যাল পাওয়ার হবে ফ্রিকশনে মেকানিক্যাল টর্ক লস্ট এবং কোর লস এর মান 10 নিউটন মিটার হয় রটার উইন্ডিংয়ে কপার লস মোটরের ইনপুট এফিসিয়েন্সি স্টেটরের লস 800 ওয়াট দেওয়া হয়েছে তাই f2Sf হয় তাই এখানে f2Sf হবে অর্থাৎ এটি প্রতি মিনিটে 120 টি কমপ্লিট সাইকেল সম্পন্ন করে সুতরাং রোটর ফ্রিকোয়েন্সি 12060 হবে প্রকৃতপক্ষে প্রতি সেকেন্ডে 2 হার্টজ সাইকেল এটি সম্পন্ন করে এখন S 2f হয় কারণ Sf2 তাই এটি S250 হবে তাই এখানে 4 হবে অর্থাৎ 004 হয় এখন n S120 fP হবে এবং এখানে P হল 6 f হল 50 তাই n S1000 rpm এখন রটারের গতি n1 S n S হয় তাই 1 004 1000 তাই 960 rpm হবে অতএব ω2 pi n হবে এখন এখানে টর্ক কত হবে এখন ω এর মান 2 pi n60 হয় সুতরাং এটি প্রতি সেকেন্ডে 10053 রেডিয়ান হবে এখন শ্যাফট পাওয়ার আউটপুট ইউসফুল টর্ক রটার গতি সুতরাং ইউসফুল টর্ক দেওয়া হয়েছে 160 রটার গতি অর্থাৎ এখানে এটি 10053 হবে এবং এটি এখানে ইউসফুল টর্ক হয় অর্থাৎ 160 নিউটন মিটার হবে তাই এটি আসলে 16085 কিলোওয়াট হবে এখন মেকানিকাল পার্ট এর জন্য P m ইউসফুল টর্ক লস রটারের গতি তাই ইউসফুল টর্ক হল 160 এবং এই লসটি 10 দেওয়া হয়েছে সুতরাং 160 10 10053 হবে তাই P m1709 কিলোওয়াট এখন পরবর্তী অংশ এর ক্ষেত্রে P m 3 I2 2 r2 1S 1 হল মেকানিকাল আউটপুট সুতরাং 3 I2 2 r2 SP m1 S লেখা সম্ভব তার মানেএই এক্সপ্রেশন থেকে লিখতে পারেন যে SP m1 S এর মান 3 I 2 হবে সুতরাং মূলত এই টার্মটি 3 তারপর I2 2 r2 এর এখানে 1 SS হবে অর্থাৎ এখানে এর মানS P m 1 S হবে সুতরাং 3 I2 r2 এটি রটার কপার লস হয় এবং এর এক্সপ্রেশনটি SP m1 S হবে সুতরাং রটার কপার লস হবে 1709 তাহলে P m1709 0041 004 তাই এটি আসছে 0712 কিলোওয়াট এটি এর মোটর ইনপুট এখন এর মান হবে মোটর মেকানিক্যাল পাওয়ার আউটপুট রটার কাপল লস মোট স্টেটর লস এখন এখানে মোট স্টেটর লস এর মান 800 ওয়াট দেওয়া হয়েছে সুতরাং এর মানে এটি কনভার্টেড কিলোওয়াট হবে সুতরাং এখানে এটি 1709 0712 800 ওয়াট হয় মানে 08 কিলো ওয়াট হবে এবং এখানে 18602 কিলো ওয়াট যোগ করলে এফিসিয়েন্সি এর মান আউটপুটইনপুট হবে সুতরাং আউটপুট16085 এবং ইনপুট 18608 করা হয়েছে সুতরাং এটি 8647 এফিসিয়েন্সি হবে এর পরে এখন একটি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ফুল লোডে 4 এর স্লিপ রয়েছে স্টার্টিং কারেন্ট গুন সম্পূর্ণ লোড কারেন্ট এর 5 গুন হলে স্টার্টার ইম্পিডেন্স এবং মগ্নেটিজিং কারেন্ট এর মান নেগলেক্ট করা যেতে পারে এমনকি ম্যাক্সিমাম টর্ক এখানে নেগলেক্ট করা হয়েছে অর্থাৎ স্টার্টিং টর্ক আমাদের গণনা করতে হবে এখন আমরা জানি যে স্টার্টিং কারেন্ট V 2r2 2 x 2 2 হয় কারণ স্টার্ট স্লিপ 1 হয় এখানে আমি সেই আগের সমীকরণ সংখ্যাগুলো লিখছি না একইভাবে এবং এটি ফুল লোডে I fl 2 হবে অর্থাৎ ফুল লোড কারেন্ট V 2r2Sfl 2 x 22 হয় কারণ স্টার্ট স্লিপ1 দেওয়া আছে এখন যদি আমরা সমীকরণ 1সমীকরণ 2 করি তাহলে I startI fl2 এই রাশিটি পাবো অতএব এই এক এটিকে r এর ম্যাক্সিমাম টর্কের জন্য r2Smax x 2 হয় কারণ আমরা জানি এখানে r2S হবে T এর ম্যাক্সিমাম মানের জন্য সুতরাং r2Smax Tx 2 হবে এখন যদি সরলীকরণ করা হয় তাহলে এটি ঠিক এরকম হবে এখন যে ডেটা দেওয়া হয়েছে তা Istart 5 গুন ফুল লোড কারেন্ট হবে অর্থাৎ I start 2I fl 2 তখন 25 হয়ে যাবে যেখানে I start5 I fl হবে ফুল লোড স্লিপ দেওয়া হয়েছে 004 সুতরাং এই রাশিটিতে এখানে S এর দুটি মান পাবেন এটি সমাধান করলে একটি পাবে Smax 02 কারণ অন্য মানটি সঠিক নয় সুতরাং S থেকে জেনে নিন যে টর্ক এক্সপ্রেশন T max3ω S05 V 2x 2 হয় এখানে সমীকরণ 37 এর এখানে এটি বিশদভাবে দেওয়া রয়েছে সুতরাং এখানে T ফুল লোড টর্ক 3ω S এই এক্সপ্রেশন হবে এর মান এখানে সমীকরণ 35 থেকে বিস্তারিত ভাবে পাওয়া যাবে তাই আমাদের এটি মাথায় রাখতে হবে সুতরাং সমীকরণ 4 ভাগ সমীকরণ 5 করলে T maxT fl এই রাশিটি পাব সুতরাং T maxT fl r2 হবে যেটি x max T x 2 অথবা r2Smax T x 2 হবে এখন Smax এর ক্ষেত্রে 02 এর ফুল লোড স্লিপ এর মান 004 হয় সুতরাং এটি শুধুমাত্র স্লিপের একটি ফাংশন এবং যদি সরলীকরণ করা হয় তবে এটি 26 হবে তার মানে ম্যাক্সিমাম টর্ক হবে ফুল লোড টর্ক এর 26 গুণ সুতরাং ম্যাক্সিমাম টর্ক 26 গুণ ফুল লোড টর্ক এখন সমীকরণ 47 থেকে আমরা জানি যে এখানে T startT fl হবে সুতরাং Ifl 5 তাই 52 Sfl হল 004। সুতরাং স্টার্টিং টর্ক আসলে এই সমস্যার জন্য ফুল লোড টর্ক হয়ে উঠবে এখন পরবর্তী উদাহরণ 5 এ আমরা চলে এসেছি ওয়াট1542 পড়ুন স্লাইড টাইম একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর এর ইনপুট 60 কেজি হয় এবং স্টেটর এ মোট 1 কিলোওয়াট লস হয় এখন মোট মেকানিক্যাল পাওয়ার এবং ফেজ প্রতি রটার কপার লস নির্ণয় করতে হবে এবং এখানে 3 স্লিপ দেওয়া হয়েছে তাই রোটর ইনপুট স্টেটর ইনপুট স্টেটর লসের হয় আমরা শুরুতে এয়ার গ্যাপ পাওয়ারের সময় এটি বলেছিলাম সুতরাং এটা হবে PG 60 1 59 কিলোওয়াট এবং স্লিপ 003 হয় সুতরাং টোটাল মেকানিকাল পাওয়ার Pm এখানে 1 S PG হবে সুতরাং এখানে আমরা 572 কিলোওয়াট পাবো এখন রটার কপার লস এর এখানে S PG হবে সুতরাং এটি 003 59 হয় সুতরাং এটি আসলে 1770 ওয়াট হবে সুতরাং রটার কপার লস প্রতি ফেজে ভাগ 3 করতে হবে অর্থাৎ এটি হবে 590 ওয়াট সুতরাং এটি একটি সহজ সমস্যা শুধুমাত্র এটির কিছু সূত্র মাথায় রাখতে হবে পরবর্তী উদাহরণ 6 একটি 500 ভোল্ট 3 ফেজ ইন্ডাকশন মোটরের একটি স্টেটর ইম্পিডেন্স রয়েছে এখন স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ইকুইভ্যালেন্ট রটার ইম্পিডেন্স এর মান কত হবে স্ট্যান্ড স্টিল এর জন্য স্লিপ1 হলে ম্যাগনেটাইজিং কারেন্ট 36 অ্যাম্পিয়ার হয় এবং কোর লস 15000 ওয়াট হবে এবং এখানে মেকানিক্যাল লস 750 ওয়াট আউটপুট এফিসিয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর স্লিপের 2 হয় আমরা একটি সরলীকৃত সার্কিট তৈরি করেছি আমরা এই শান্ট শাখাটিকে শুরুতে রেখেছি এটি লোড রেজিস্ট্যান্স অংশ এটি রটার অংশ এটি স্টেটর অংশ এবং এটি হ্যান্ড ব্রাঞ্চ পার্ট যদি আরো সঠিক গণনা করতে চান তাহলে শান্ট শাখা এখানে বসাতে পারেন সুতরাং যাইহোক তাই এখানে আমাদের একটি সরলীকরণের জন্য আমরা এটি তৈরি করেছি এখানে সার্কিটটি এইরকম এবং এটি লোড রেজিস্ট্যান্স অংশ হবে r2S এর এখানে r2 r2 S হবে এটিকে 3 ফেজ ভোল্টেজ দেওয়া হয় অর্থাৎ ফেজ ভোল্টেজ হল 500রুট 3 সুতরাং এখানে 2887 ভোল্ট হয় তাই এটি একটি রেফারেন্স 2887 কোণ হয় এবং এখানে 0 ভোল্ট এবং স্লিপ 002 দেওয়া হয়েছে এবং এটি r 1r2 006 ওহম এবং x 1x 2 এর জন্য 021 ওহম দেওয়া হয়েছে এখন মোট ইম্পিডেন্স যোগ করলে r2 S হবে সুতরাং এটি আসলে 319 হবে আমি বলতে চাচ্ছি যে এখানে সার্কিটের মোট ইম্পিডেন্স যোগ করতে হবে এটিকে সরাসরি r2S লেখা যায় এটি এখানে আঁকা হয়েছে সুতরাং এটি 319 কোণ ও 756 o ওহম হয় অর্থাৎ এটি 3156o হবে সুতরাং I2VZ সুতরাং এটি V এটি Z 905 কোণ 756 o অ্যাম্পিয়ার হয় সুতরাং তাই I2 এর এখানে এটি একটি কাল্পনিক অংশ এখন I mVj X m হবে সুতরাং VX কোণ 90 হবে কিন্তু এখানে 36 অ্যাম্পিয়ার আছে তাই মূলত Im j 36 অ্যাম্পিয়ার হবে কারণ সমস্যাটিতে এটি দেওয়া হয়েছে সুতরাং তাই সরাসরি তৈরি করার পরিবর্তে লিখতে পারেন যে Im j 36 অ্যাম্পিয়ার হবে এখন মোট কোর লস দেওয়া হয়েছে 1500 ওয়াট প্রতি ফেজে কোর লস 500 ওয়াট হবে তাই কোর লস আমরা লিখতে পারি V I500 সুতরাং I কারেন্ট এর 500V হল কোর লস উপাদান তাই 5002887 হবে তাই 173 অ্যাম্পিয়ার হবে সুতরাং I 0I i I m এটি 173 j 36 অ্যাম্পিয়ার হবে তাই I1 I 0 I2 হয় এখন এগুলো যোগ করলে I11032 কোণ 277 o অ্যাম্পিয়ার হবে এখন পাওয়ার ফ্যাক্টরটি তখন কোসাইন 27789 হবে কারণ ভোল্টেজ ও কোণ 0 নেওয়া হয়েছে এবং এখানে স্টেটর কারেন্ট I1 হয় সুতরাং এই ভোল্টেজ এর মধ্যে কোণ হল 277 সুতরাং পাওয়ার ফ্যাক্টর টি 189 হবে এখন রটার কপার লস 3 I2 2 r2 হবে এখন এখানে এটি I2 2 এটি r2 তাই 152 কিলোওয়াট হবে এখন লোড রেজিস্ট্যান্স আমরা জানি r2 1S 1 হয় এখন মোট মেকানিক্যাল পাওয়ার আউটপুট 3 I2 2 r2 হবে সুতরাং এখানে রটার কপার লস S হয় সুতরাং রটার কপার লস আমরা 152 গণনা করেছি সুতরাং এখানে 1 002 002 স্লিপ হবে অর্থাৎ 745 কেজি ওয়াট ঠিক আছে এখন মেকানিকাল লস 750 ওয়াট হয় অতএব নেট আউটপুট হবে 7375 কিলোওয়াট এখন ইনপুট হল 3 ফেজ এর তাই 3 VI 1 cos phi হবে অর্থাৎ 3 500root 3 1032 এটি I 1 পাওয়ার ফ্যাক্টর 089 হবে এটা রুট 3 হবে সুতরাং রুট 3 V এটি হল I এবং এটি cos phi 1000 তাই এটি কিলো ওয়াট এ হবে সুতরাং এফিসিয়েন্সি এর মান আউটপুটইনপুট হবে সুতরাং এর এফিসিয়েন্সি 0927 হয় সুতরাং এখানে শুধু এটি মনে রাখতে হবে এর পরের উদাহরণ 7 এ এটি 25 HP এর হয় এবং এখানে 6 পোল 50 হার্জ স্লিপ রিং ইন্ডাকশন মোটর 35 অ্যাম্পিয়ারের রোটর কারেন্টের সাথে ফুল লোডে 960 rpm এ চলে শর্ট সার্কিটিং গিয়ারে কপার লস এর জন্য 250 ওয়াট এবং মেকানিকাল লস এর জন্য 1000 ওয়াট হয় 3 ফেজ রটারের ডানদিকে উন্ডিংয়ের প্রতি ফেজে রেজিস্ট্যান্স এর সন্ধান করুন তাহলে এ ক্ষেত্রে আমরা কী করব যে n S120 fP হবে সুতরাং 1000 rpm হবে এবং এখানে স্লিপ Sn S nn S হয় সুতরাং স্লিপ 4 004 হয় সুতরাং নেট আউটপুট হল 25 hp যেখানে 1 হর্স পাওয়ার 746 ওয়াট সুতরাং এটি 1865 কিলোওয়াট তাই মোট মেকানিকাল আউটপুট হবে 1865 এবং এই দুটি মান এখানে যোগ হবে এখন শর্ট সার্কিটিং গিয়ারে কপার লস এর জন্য এটি 250 ওয়াট হবে এবং মেকানিকাল লসের জন্য এখানে 1000 ওয়াট দিয়ে ভাগ হবে সুতরাং এখানে কিলোওয়াট দিয়ে রূপান্তর করতে হবে যাতে 199 কিলোওয়াট হয় এখন মেকানিকাল আউটপুট রটার কপার লস S হবে তাই রটার কপার লস হবে S মেকানিকাল আউটপুট সুতরাং এটি এখানে S 004 মেকানিকাল আউটপুট এর বিকল্প হয় এখন এটি 829 ওয়াট হবে অর্থাৎ 0829 কিলো ওয়াট হয় সুতরাং 3 I2 2 r2829 250 হবে তাই আমি বলতে চাইছি এই সমস্ত ক্ষেত্রে এটি বিবেচনা করার দরকার নেই সুতরাং এই ক্ষেত্রে 3 I2 2 r2 এর এখানে 829 থেকে বিয়োগ হবে এখন যদি সমস্যাটির দিকে তাকান তাহলে এখানে শর্ট সার্কিটিং গিয়ারে কপার লসের জন্য 250 ওয়াট হয় তাই এখানে 3 I2 2 r 2 এর মান 829 250 হবে কারণ এটি আসলে রটার কপার লস হবে তাহলে 3 35 2 r2 সমান 579 হবে অতএব r2 এর মান 0158 ohm হবে এবং এখানে 250 বিয়োগ করতে হবে কারণ এখানে এটি এখানে লেখা আছে যে শর্ট সার্কিটিং গিয়ারে কপার লসের জন্য 250 ওয়াট হয় এখানে মোট সার্কিট রেজিস্ট্যান্স থেকে বাদ দেওয়া হয়েছে এখন পরের উদাহরণে আমি একটি 440 ভোল্ট এর রটার 50 হার্টজ 6 পোল 3 ফেজ ইনডাকশন মোটর এর ইনপুট 80 কিলোওয়াট রটার emf আসলে ইলেকট্রোমোটিভ ফোর্স হয় যা 100 টি কমপ্লিট অল্টারনেট এ প্রতি মিনিটে অল্টারনেট করে এখন এর রটার ফ্রিকোয়েন্সি খুঁজে বের করতে হবে এবং এর স্লিপ রটারের গতি মেকানিকাল পাওয়ার ডেভেলপমেন্ট প্রতি ফেজে রটার কপার লস প্রতি ফেজ রটার রেজিস্ট্যান্স নির্ণয় করুন যেখানে রটার কারেন্ট এর মান 65 অ্যাম্পিয়ার হয় সুতরাং এই ক্ষেত্রে সমাধান Sf2f দেওয়া হয়েছে কারণ f210060 হবে কারণ এটি প্রতি মিনিটে 100 টি সাইকেল তৈরি করছে তাই প্রতি সেকেন্ডে 10060 সাইকেল ভাগ 50 হবে সুতরাং S0033 33 হয় এবং nS 120 fP হবে সুতরাং এখানে n রোটর স্পিড 1 S n হয় তাই 1 0033 1000 হবে অর্থাৎ 967 rpm এর ডেটা রাখলে এটি স্বাভাবিক হিসাবে 1000 rpm হবে এখন পরবর্তী মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট Pm 1 S PG হয় সুতরাং P m80 কিলোওয়াট হবে সুতরাং P m1 0033 80 হয় তাই এখানে 7736 কিলো ওয়াট হবে পরবর্তী পর্যায়ে রটার কপার লস ফেজ প্রতি এক তৃতীয়াংশ স্লিপ রটার ইনপুট হয় তাই 13 স্লিপ 8 হবে তাই এটি 088 কিলো ওয়াট হবে এবং এটি I2 2 r2 হবে প্রতি ফেজে সুতরাং I2 2 r2880 হয় অতএব r2 0208 ohm হবে এটি একটি 3 ফেজ 500 ভোল্ট 50 হার্জ 6 পোল ইন্ডাকশন মোটর যার 086 এর পাওয়ার ফ্যাক্টর আছে 950 rpm এ 20 হর্স পাওয়ার ডেভেলপমেন্ট করে এবং এর মোট মেকানিকাল লস 1 HP হয় তাহলে এই লোডের জন্য স্লিপ এবং রটার কপার লস এর মান নির্ণয় করুন যেখানে স্টেটরের মোট লস হয় 1500 ওয়াট আমরা এখানে প্রথমে সমস্যাটি লিখব এবং তারপরে এটি সঠিকভাবে সমাধান করব এখন আমরা জানি যে n S120 fP হয় সুতরাং 1000 rpm এ এটি 005 হবে সুতরাং মোট মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট এর মান হবে 20 11 hp তাই 211 hp0746 কিলোওয়াট হবে সুতরাং এটি 15666 কিলোওয়াট হবে তাই PG রটার ইনপুট P m হয় সুতরাং এখন Pm এর এখানে S এর মান বসালে 165 কিলোওয়াট পাবেন রটার কপার লস SPG এর মান 0825 কিলো ওয়াট হবে কারণ S005 এবং স্টেটর ইনপুট PG স্টেটরের লস সুতরাং PG এর মান 165 এবং স্টেটরের লস 15 সুতরাং এটি 18 কিলো ওয়াট এবং রুট 3 VI 1 cos phi 18 কিলো ওয়াট হয় সুতরাং সমস্ত ডাটা দেওয়া আছে তাই এটি 24 অ্যাম্পিয়ার হবে এখন এখানে পাওয়ার ফ্যাক্টর 086 হয় এবং SPG দেওয়া হয় সুতরাং এখানে I1 স্টেটর কারেন্ট 24 অ্যাম্পিয়ার পাবেন এবং এই অধ্যায়ের জন্য এই শেষ সমস্যা সুতরাং একটি 8 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট রটার রেজিস্ট্যান্স পাওয়ার 007 ওহম প্রতি ফেজে হয় যদি এর স্টলিং স্পিড 630 rpm হয় তাহলে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার জন্য রেজিস্ট্যান্স এর মান কত হবে সুতরাং এখানে n S 120 fP হয় এবং এটি একটি 8 পোল মেশিন হয় সুতরাং এটি 750 rpm আসছে কারণ f হল 50 হার্জ এর স্লিপ এবং এক্ষেত্রে টর্ক এর মান ম্যাক্সিমাম হবে তাই Smax Tn S nn S হয় কারণ এই n আসলে একটি স্টলিং স্পীড স্টলিং স্পিড মানে হল সেই গতি যার জন্য টর্ক ম্যাক্সিমাম হয় তাই এটি 630 rpm হবে সুতরাং এই ক্ষেত্রে 750 630750 হয় অর্থাৎ এক্ষেত্রে Smax T এর মান 016 হয় যেহেতু টর্ক সর্বাধিক তাই স্টলিং টর্ক বলা হয় সুতরাং r2x 2SSmax T হয়েছে অতএব x 2 r2016 এর এখানে তাই 007016 হবে তাই 044 ওহম হয় এখন স্টার্টিং S1 হয় আমরা জানি অতএব r2 x 2044 ওহম হবে তাই আমরা 044 007 যোগ করার জন্য রেজিস্ট্যান্স পেয়েছি তাই 037 ওহম হবে কারণ এখানে এটি দেওয়া হয়েছে যেগুলির প্রতি ফেজে 007 ওহমের ইকুইভ্যালেন্ট রটার রেজিস্ট্যান্স আছে অর্থাৎ আমরা আমরা 044 পেয়েছি কিন্তু এই 0074 বিয়োগ করতে হবে কারণ এটি 037 ওহম হচ্ছে অতএব সমস্যাটিতে প্রতি পর্বে কয়েকটি রেজিস্ট্যান্স অন্তর্ভুক্ত করতে হবে সুতরাং এটি 037 ওহম রেজিস্ট্যান্স হবে এর সাথে সাথে এই ইন্ডাকশন মেশিনটি আমাদের বন্ধ করতে হবে যেহেতু এটি প্রথম বর্ষের স্টেজ তাই আমাদের একটু একটু করে অনুশীলন করা প্রয়োজন এবং যদি কোন ধরণের সমস্যা থাকে বিশেষ করে নতুন সমাধান করার সময় তাহলে আপনারা ডিসকাশন ফোরামে আলোচনা করতে পারেন যদি কোন সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে প্রশ্নটি ফোরামে রাখুন আমরা সমস্ত প্রশ্নের সঠিক ব্যাখ্যা করার চেষ্টা করব